আগের লেকচারে তোমরা একমাত্রিক স্রোডিঞ্জার সমীকরণের সমাধানের ব্যাপারে শিখেছো এবং এই স্রোডিঞ্জার সমীকরণটি ছিল একটি নির্দিষ্ট ধরনের যেখানে ছোট দূরত্ব L এর বাইরে পোটেনশিয়াল তাহলে আমরা দেখেছি x0 এবং xL এই দুই প্রান্তে ওয়েভ ফাংশন 0 তাহলে এটা হল x0 এবং এটা হল xL এই দুই বিন্দু মাঝে ওয়েভ ফাংশন যে কোন রকম ভাবে পরিবর্তন হতে পারে কিন্তু শেষ দুই বিন্দুতে সর্বদা শূন্য হবে আমরা দুটি পদ্ধতির মাধ্যমে ইন্টিগ্রেশন করতে শিখেছি x0 বিন্দুতে 00 এবং সমান কোন একটি সংখ্যা ধরে নিয়ে xL পর্যন্ত ইন্টিগ্রেশন করেছি এবং যখন L0 হয়েছে তখন আমরা একটি আইগেন ফাংশন পেয়েছি এছাড়াও আমরা অন্য আরেকটি পদ্ধতির ব্যাপারে আলোচনা করেছি আমি ছবিটা আরেকবার অঁাখছি x0 xL L0 00 এই পদ্ধতিতে আমরা সমীকরণ থেকে ইন্টিগ্রেশন করেছি এবং আমি যখন ইন্টিগ্রেশন বলছি তখন আমি বোঝাতে চাইছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করেছি x0 থেকে কোন একটি মধ্যবর্তী বিন্দু x0 পর্যন্ত আমি এইরকম কোন একটি জায়গায় x0 বিন্দু নিয়েছি 0x0L দুনম্বর ধাপ হলো সমীকরণটিকে ইন্টিগ্রেটেড করতে হবে xL থেকে বামদিকে x0 পর্যন্ত এবং তৃতীয় ধাপ হলো LL এবং RR মিলিয়ে দেখা যখন বামদিকের এবং ডান দিকের আমি বলতে চাইছি সমাধান L এবং R পাবো এবং তারপর আমি দুটির লগারিদমিক ডেরিভেটিভ মিলিয়ে আইগেন ফাংশন বের করবো এগুলি আমরা আগের লেকচারে করেছি এই লেকচারে আমরা একটা সাধারন সমস্যা নিয়ে কথা বলব যেখানে x0 এবং xL এর জন্য পোটেনশিয়াল নয় তাহলে আমরা কোন একটি সাধারন পোটেনশিয়াল নিচ্ছি উদাহরণ হিসেবে আমি এখানে V প্লট করেছি আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি কোন একটি পোটেনশিয়াল V দুদিকে সরলরেখা বরাবর বাড়ছে অন্য একটি উদাহরণ যেটা আমরা ইতিমধ্যে অ্যানালিটিক্যালি সমাধান করেছি এবং তোমরা নিউমেরিক্যাল টেকনিক এর মাধ্যমে হারমনিক অসিলেটর পোটেনশিয়াল 12kx2 এর জন্য সমাধানটা চেক করতে পারো এখানে প্রতিটি ক্ষেত্রেই ওয়েভ ফাংশন যেখানে পোটেনশিয়াল 0 সেখান থেকে অনেক বেশি দূরত্বে x বিন্দুতে 0 হয় তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি x→±∞→0 আমরা নিউমেরিক্যাল গণনার সুবিধার জন্য খুব বেশি দূরত্ব কে x ধরছি কারণ নিউমেরিক্যালি আমরা ইনফাইনাইট দূরত্ব পাবো না আমরা আগের লেকচারে দেখেছি L দূরত্বে ψ→0 আমি এই ব্যাপারটা পরের লাইনে গ্রাফের মধ্যে দেখিয়েছি তাহলে আমরা এখানে ধরছি যে একটি পটেনশিয়াল আছে এবং অনেক বেশি দূরত্বে ওয়েভ ফাংশন 0 দুটি বিন্দুতে ψ0 এবং মধ্যবর্তী অবস্থানে অন্যরকম আছে আমি এখানে ধরেছি যে দুটি ইনফাইনাইট পোটেনশিয়াল বেরিয়ার আছে এখানে আমাদেরকে L এর ব্যাপারে সতর্ক থাকতে হবে ধরো এটা হল L এবং এই বিন্দুটি L L খুবই বড় তাহলে খুবই ছোট হবে এবং তোমাদেরকে ধরতে হবে 10 6 10 7 অর্ডারের হবে আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে তোমরা জানো আমরা যদি L এরমান ছোট করি তাহলে গতিশক্তি বেড়ে যাবে তাহলে এনার্জি আইগেন ভ্যালু বেড়ে যাবে তাহলে যখন তুমি প্রোগ্রামের মধ্যে ছোট L থেকে ক্রমশ বাড়াতে থাকবে এবং ইন্টিগ্রেশন করবে তখন দেখতে পাবে আইগেন ভ্যালু কমতে থাকছে তাহলে এখন এইভাবে সোডিঞ্জার সমীকরণকে ইন্টিগ্রেশন করা সহজ এখন আমি খুব বড় L এবং L নেবো তাহলে আমি একটা খুব বড় ইনফাইনাইট বক্স নিয়েছি এবং তার মাঝে একটা পোটেনশিয়াল আছে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমি বক্সের মধ্যবর্তী বিন্দুতে x0 ধরেছি তাহলে আগের লেকচার অনুযায়ী আমি এই বিন্দু থেকে এর জন্য ইট্রিগ্রেশন শুরু করতে পারি সোডিঞ্জার সমীকরণকে ইন্টিগ্রেশন করার সময় আমাদেরকে মনে রাখতে হবে ওয়েভ ফাংশন অন্য শেষ বিন্দুতে গিয়ে 0 হবে অথবা দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী আমি এই থেকে ইন্ট্রিগেশন শুরু করব এবং দেখব মাঝামাঝি কোন বিন্দুতে কন্টিনিউয়াস এখন আমি সিস্টেমকে একটা বড় বক্সের মধ্যে নেবো যেখানে এই বিন্দুটি হল x0 এবং আমার কাছে দুটি পদ্ধতি আছে আমি বলেছি আমি এখান থেকে ইন্টিগ্রেশন শুরু করতে পারি যেখানে L0 এবং ψ যখন শূন্য হবে তখন তোমরা আইগেন ফাংশান পাবে অন্যদিকে আমি L এবং L দুই দিক দিয়েই ইন্টিগ্রেশন শুরু করতে পারি যখন মাঝামাঝি কোন একটি বিন্দুতে বাম দিক থেকে এবং ডান দিক থেকে ইন্ট্রিগেশন করে আসার সময় মিলে যাবে এবং যখন কন্টিনিউয়াস হবে তখন আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন পাবো তাহলে এখানে আমরা একমাত্রিক স্রোডিঞ্জার সমীকরণ কোন একটি সাধারণ পোটেনশিয়ালের জন্য সমাধান করলাম আমি যদি এক নম্বর পদ্ধতি অনুযায়ী গণনা করি তখন আমি x L ψ0 দিয়ে শুরু করবো এবং xL L0 পর্যন্ত গননা করবো এটা আমি ছবি এঁকে দেখাচ্ছি তাহলে ওয়েভ ফাংশন এখানে শূন্য থেকে শুরু হবে তারপর এইভাবে নেমে আসবে প্রথমে শূন্য হবে তারপর এটা ব্লো আপ হয়ে যাবে এবং এইভাবে নিচের দিকে নেমে আসতে পারে তাহলে যদি তুমি অনেক বড় x নাও তাহলে ওয়েভ ফাংশন ব্লো আপ হয়ে যেতে পারে স্রোডিঞ্জার সমীকরণ 22mVψEψ থেকে তোমরা জানো যখন x→∞ এর মান eαx অথবা e αx যখন আমরা নিজের হাতে সমাধান করি তখন আমরা নিশ্চিতভাবে e αx সমাধানটি গ্রহণ করি যেখানে এটি হলো ক্ষীয়মান সমাধান কিন্তু নিউমেরিক্যাল সমাধান করার সময় সর্বদা ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এইজন্য দ্বিতীয় সমাধানও ছবির মধ্যে আসতে থাকে তুমি যত বড় x এরমান নিতে থাকবে সমাধানের মধ্যে বেশি করে এই টার্ম ডমিনেট করবে সেই জন্য 0 এর পরিবর্তে তোমরা এইরকম ধরনের সমাধান পাবে এই সমস্যাকে এড়ানোর জন্য আমরা সর্বদা দ্বিতীয় পদ্ধতিটিকে পছন্দ করি তাহলে দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী তুমি x L থেকে ইন্টিগ্রেশন করতে শুরু করেছে এবং অন্যদিকে xL থেকে ইন্ট্রিগেশন করছো এবং দুই দিক থেকেই ইন্ট্রিগেশন করে কোন একটি সুবিধাজনক অবস্থান যেমন ধরো x 0 বিন্দুতে পৌঁছাবে এই বিন্দুটি একটি নির্দিষ্ট বিন্দু নাও হতে পারে তোমাকে দেখতে হবে কোন বিন্দুটি সবচেয়ে বেশি উপযুক্ত এবং তুমি এই বিন্দুতে গণনা করবে আমি এখানে সবচেয়ে বেশি উপযুক্ত বিন্দু বলেছি যেখানে ψ→0 উপযুক্ত বিন্দু নয় কারণ এই বিন্দুতে এর মান খুব ছোট এবং বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করার জন্য উপযুক্ত নয় এই উপযুক্ত বিন্দু পাওয়ার জন্য তোমাদেরকে অভ্যাস করতে হবে এবং তারপর ওয়েভ ফাংশন মিলিয়ে তোমরা সঠিক উত্তর পাবে তাহলে আমি তোমাদের কে বলবো তোমরা আগের লেকচারের মতো দুটি পদ্ধতিতেই বাকি প্রোগ্রাম করবে এবং তোমরা অনেক ভালো করে সোডিঞ্জার সমীকরণ সমাধান করতে পারবে এবং দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী যে সমাধান পাবে সেখানে ব্লো আপ হয়ে যাওয়ার কোন সমস্যা থাকবে না এখন তোমরা নিউমেরিক্যাল সমাধান করার সময় সর্বদা সিমেট্রি ব্যবহার করে সমস্যাটিকে সহজ করে নিয়ে আসতে পারো তাহলে পোটেনশিয়ালকে শিফট করে x0 বিন্দুতে নিয়েছে আমি সিমেট্রিক করতে পারি তাহলে এটা যদি সিমেট্রিক না থাকে তাহলে শিফট করে 0 তে নিয়ে এলে সমাধানটি সিমেট্রিক অথবা অ্যান্টি সিমেট্রিক হবে তাহলে আমি x L থেকে ইন্টিগ্রেশন শুরু করতে পারি এবং প্রথমত দেখবো x0 এর জন্য 0 এবং x0 এর জন্য এর মান শূন্য নয় তুমি যদি এই অবস্থা পেয়ে যাও তাহলে সেখান থেকে তুমি আইগেন ফাংশন এবং সিমেট্রিক আইগেনফাংশন পেয়ে যাবে আবার তুমি x L থেকে শুরু করে x0 পর্যন্ত ইন্টিগ্রেশন করবে এবং দেখবে x0 বিন্দুতে ≠0 এবং x0 বিন্দুতে ψ0 তারপর এখান থেকে তুমি অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন পাবে এটি হলো অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন তাহলে এক্ষেত্রে যখন পোটেনশিয়াল সিমেট্রিক তখন এই সিমেট্রি ব্যবহার করে তুমি অর্ধেক দৈর্ঘ্যর জন্য ইন্টিগ্রেটে করে ওয়েভ ফাংশন বের করতে পারবে এবং তারপর অপরদিকে জন্য ওয়েভ ফাংশন একই রকম হবে সিমেট্রিক অথবা অ্যান্টিসিমেট্রিক হবে আমি তোমাদেরকে এখন এটাই উপদেশ দেবো যে তোমরা অনেক সমস্যা জোগাড় করো এবং তার উপর প্রোগ্রাম লেখ তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অথবা ইন্টিগ্রেটর সমাধান করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করো কিন্তু তোমাদেরকে এই ধরনের অনেক সমস্যার সমাধান করতে হবে এর ফলে তোমরা খুব ভালো প্রোগ্রামার হয়ে উঠবে এই লেকচারের উপসংহারে বলা যায় আমরা সিস্টেমকে একটা ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের মধ্যে রেখেছি এবং তার একমাত্রিক স্রোডিঞ্জার সমীকরণের নিউমেরিক্যাল সমাধান করেছি তারপর তোমরা দেখেছো আমরা বক্সকে L থেকে L দৈর্ঘ্যের মধ্যে নিয়েছি যেখানে L→∞ এর ফলে যখন তুমি ইন্টিগ্রেশন করে বাউন্ডারিতে ওয়েভ ফাংশন বের করছ তখন ওয়েভ ফাংশনের মান খুব ছোট হয়ে গেছে তারপর আগের লেকচারে যেরকম বলেছি সেই ভাবে সমস্যাটা সমাধান করেছি তৃতীয়ত যখন পোটেনশিয়াল x0 এর সাপেক্ষে সিমেট্রিক তখন সমস্যাটা খুব সহজে সমাধান করা যায় x0 বিন্দুতে বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করে লেখা যায় ψ0 ≠0 অথবা ψ≠0 0 এইভাবে আমরা সাধারণ পটেনশিয়ালের জন্য একমাত্রিক স্রোডিঞ্জার সমীকরণের সমাধানের লেকচার শেষ করলাম